আমরা দেখেছি যদি একটি বস্তু মেরুকৃত হতে পারে ও তখন P মেরুকরণ বহন করে আমরা সেটিকে বৈদ্যুতিক সমস্যা হিসেবে ধরতে পারি তখন মেরুকৃত বস্তুটির পৃষ্ঠের ওপরে আধান ঘনত্ব সমান হয় সিগমা সমান P ডট n n হলো বস্তুটির বাইরের দিকে নির্দিষ্ট লম্ব আমরা কিছু ধনাত্মক আধান কে এখানে এবং কিছু ঋণাত্মক আধান এখানে দেখাতে পারিআয়তনে আধান ঘনত্ব হয় ঋণাত্মক P এর ডাইভার্জেন্স এখানে আমি P কে স্পষ্টভাবে লিখলাম r এর ফাংশান হিসেবে ও এগুলি কে আমরা আবদ্ধ আধান বলি কারণ এরা নিজের স্থান এ স্থির থাকে চলাচল করার স্বাধীনতা এদের থাকেনা আমরা এখানে যা দেখেছি এই আধান গুলি থেকে আমরা যে কোনো বিন্দু তে বিভব অথবা তড়িৎ ক্ষেত্র গণনা করতে পারি উদাহরণ স্বরূপ বিভব দেওয়া ছিল 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান ঋণাত্মক ডেল প্রাইম ডট P r প্রাইম আমি r প্রাইম লিখছি কারণ আমি r প্রাইম কে উৎস বিন্দু ধরেছি r বিয়োগ r প্রাইম dv প্রাইম যোগ 1 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশান P r প্রাইম ডট n প্রাইম বাই r বিয়োগ r প্রাইম d s প্রাইম এবং এর সঙ্গে যুক্ত তড়িৎ ক্ষেত্র E কে পাওয়া যাবে V r এর ঋণাত্মক গ্র্যাড নিলে এটাই হলো সাধারণ কার্যপদ্ধতি

আমরা যে বস্তু নিয়ে কাজ করবো তারা মেরুকৃত হয় মানে যখন তাদের কোনো বহির্ভুত তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করানো হয় অথবা যখন তাদের কাছে কোনো আধান অবস্থান করে বস্তু গুলির মধ্যে মেরুকরণ সৃষ্টি হয় আমরা যা জানতে চাই তা হল এমন একটি সাধারণ পদ্ধতি যা দিয়ে তড়িৎ ক্ষেত্র গণনা করা যায় অথবা এমন বস্তু তে ক্ষেত্রের প্রভাব এমন মেরুকরণযোগ্য মাধ্যম ও আধান এর উপস্থিতি মিলে কি ধরনের ক্ষেত্রের বা বিভবের জন্ম দেয় তার বিষয়ে এই প্রসঙ্গে আমরা একটা নতুন ধারণার অবতারণা করবো যার নাম বৈদ্যুতিক সরণ যেটি এই ধরনের সমস্যা সমাধান কে অনেক সহজ করে দেবে বৈদ্যুতিক সরণ বোঝার জন্য লেখা যাক যদি আমার কাছে তড়িৎ ক্ষেত্র E থাকে যা কোনো আধান বণ্টনের জন্য সৃষ্টি হয়েছে যেটিকে নাম দিলাম রো r এখানে আমি পরাবিদ্যুত মাধ্যম কে লাল দিয়ে দেখাচ্ছি এই আধান সমষ্টি মাধ্যমের ভেতর থাকতে পারে এটি কিন্তু আবদ্ধ আধান থেকে ভিন্ন হয় এখন ডেল ডট E অর্থাৎ E এর ডাইভার্জেন্স হবে রো r বাই এপসাইলন 0 এর সাথে আছে আবদ্ধ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র যা পাওয়া যাবে P এর ঋণাত্মক ডাইভার্জেন্স হিসেবে অর্থাৎ আবদ্ধ আধান বাই এপসাইলন 0 এই সমীকরণ টিকে আবার এপসাইলন 0 E যোগ P এর ডাইভার্জেন্স সমান ধনাত্মক রো r হিসাবে লেখা যায় আমি এটাকে মেরুকরনের জন্য সৃষ্ট আবদ্ধ আধানের থেকে পার্থক্য করতে রো ফ্রী বলব

ব্রাকেট এ থাকা এই রাশি টি এপসাইলন 0 E যোগ P এটাকে বলবো বৈদ্যুতিক সরণ D এটি এই ডিফারেনশিয়াল সমীকরণ টি মেনে চলে যে এর ডাইভার্জেন্স সমান হল রো free এটিই হলো D এর জন্য গাউস এর সূত্র এখন বৈদ্যুতিক সরণ নেওয়ার সুবিধা টা কি দেখ মুক্ত আধান কি হয় তা আমরা জানি যা আমরা সরবরাহ করেছি বা যা আমরা নিয়ে এসেছি সুতরাং আধানের সাথে সম্পর্কিত একটি রাশি থাকা ভাল বরং একটি রাশিযা আবেশিত হয় উদাহরণস্বরূপ আমরা যদি এখানে একটি মাধ্যম নিই এবং এটি তড়িৎ ক্ষেত্রের সামনে রাখি তার মধ্যে আধান আবেশিত হবে যদিও আমরা জানি না এই আবেশিত আধান কত এবং তাই আমরা আধানের সাপেক্ষ্যে একটি তত্ত্ব বিকাশ করতে চাই যা আমরা জানি যার নাম রো ফ্রী অর্থাৎ আমরা একটি রাশি পেয়েছি যার নাম বৈদ্যুতিক সরণ যা এই জাতীয় মুক্ত আধানের সাথে সম্পর্কিত সুতরাং ডেল ডট D সমান রো ফ্রী অন্যদিকে তড়িৎ ক্ষেত্র কিন্তু আধান দ্বারাই সৃষ্টি হয় সে আবদ্ধ আধান হোক বা মুক্ত আধান এবং তাই আমরা আগে দেখেছি তাকে ঋণাত্মক ডেল V r হিসাবে লেখা হয় আমি স্পষ্টভাবেও এটি লিখতে পারতাম এইভাবে ইন্টিগ্রেশান r প্রাইম এ রো ফ্রি বাই r বিয়োগ r প্রাইম কিউব d v প্রাইম যোগ ইন্টিগ্রেশান ঋণাত্মক P r প্রাইমের ডাইভারজেন্স অর্থাৎ আবদ্ধ আধান বাই r বিয়োগ r prime কিউব d v প্রাইম যোগ পৃষ্ঠ আধানের জন্য রাশি

লক্ষ্য করার বিষয় হল এটি শুধু মাত্র কিছু নির্দিষ্ট আধান থেকেই বেরচ্ছে তাই আমরা যা দেখছি তা হল r এ তড়িৎ ক্ষেত্র এই স্থির আধানগুলির দ্বারা উৎপন্ন হয় এবং কার্ল E হল 0 এর অর্থ এই যে আমরা E কে বিভব V থেকে গণনা করতে পারি যা আমরা আগেও দেখেছি সুতরাং আমার কাছে দুটি রাশি রয়েছে যখনই আমার একটি মেরুকৃত মাধ্যম থাকে আমার কাছে মাধ্যম ও মেরুকরণ দুই থাকে তো এই হল মেরুকরণ এবং কিছু মুক্ত আধান রো r প্রাইম আমার দুটি সমীকরণ রয়েছে একটি বৈদ্যুতিক সরণ নিয়ে বৈদ্যুতিক সরণের ডাইভার্জেন্স সমান রো ফ্রী এবং কার্ল E সমান 0 এখন হেল্মহোল্টজ উপপাদ্যের কথা স্মরণ কর যা বলে যে যে কোনও পরিমাণ গণনা করতে আমার প্রয়োজন কার্ল এর পাশাপাশি ডাইভার্জেন্সও এখানে আমার কাছে আছে দুটি রাশি D এবং E আমি D এর ডাইভার্জেন্স এবং E এর কার্ল জানি একটি প্রশ্ন করা যাক কার্ল D এর ডাইভার্জেন্স কি 0 যদি কার্ল D 0 হয় ও সেটা জানা থাকে তবে এটি তড়িৎ ক্ষেত্র গণনা করার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় তারপর আমি D এর ডাইভার্জেন্স এবং কার্ল জানি আমি বিভব এর গ্রেডিয়েন্ট হিসাবে D কে লিখতে পারি এবং সমস্ত গণনা আমরা আগে যেমন করেছিলাম তেমন করতে পারি তবে এটি সব সময় সত্যি না ও হতে পারে কারণ কার্ল D এপসাইলন 0 E যোগ P এর কার্লের সমান হবে যার সমান এপসাইলন 0 গুণ E এর কার্ল যোগ P এর কার্ল এই রাশি টি 0 সুতরাং আমার কাছে থেকে যাচ্ছে P এর কার্ল তোমরা পর্দার বাঁ দিকে দেখ ধরো আমার কাছে একটি বস্তু আছে এই দিক টিকে Y দিক নেওয়া যাক এবং এই টি কে X দিক ধরে নিলাম মেরুকরণ Y দিক বরাবর যা X এর সাথে বদলায় সুতরাং মেরুকরণ P দেওয়া হল যা Y দিকে এবং পরিবর্তনশীল ধরা যাক আমার P x সমান কোনও P নট e টু দি পাওয়ার ঋণাত্মক x বাই a গুণ y একক ভেক্টর তোমরা অবিলম্বে দেখতে পাবে যে P এর কার্ল 0 নয় আমি যে বিষয়টি বোঝাতে চাইছি তা হল কার্ল P সমান 0 হওয়ার প্রয়োজন নেই এবং তাই সাধারণভাবে আমি লিখতে পারি ডাইভারজেন্স E সমান রো ফ্রী বাই এপসাইলন 0 বিয়োগ ডেল ডট P বাই এপসাইলন 0 তবে যদি কোনও মেরুকরণযোগ্য মাধ্যম থাকে যেখানে P নিজেই Eএর উপর নির্ভরশীল তখন কিন্তু আমি এটা জানিনা সুতরাং আমি এটি লিখি আমরা এটিকে আগে থেকে জানি না এবং তাই এখন আমাদের একটি পরাবিদ্যুত মাধ্যমের উপস্থিতিতে সমস্যাগুলি সমাধান করার কৌশল বিকাশ করতে হবে তবে তা করার আগে আমি এখন বৈদ্যুতিক সরণের কিছু গণনা করে নেব যাতে এর সম্পর্কে তোমাদের একটি ধারণা থাকে সেটি কেমন মনে করো আমরা আগে একটি সমস্যার সমাধান করেছি যেখানে আমি একটি পরাবিদ্যুত চোঙ দিয়েছিলাম যার উচ্চতা ছিল h এবং ব্যাসার্ধ R যেখানে R h এর থেকে অনেক অনেক বড় ছিল P ছিল উপরের দিকে এই ভাবে এই ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে এটি সমতুল্য ছিল একটি চোঙ এর যার ওপরের পৃষ্ঠে ধনাত্মক আধান সিগমা সমান P বাই এপসাইলন 0 ও নীচের পৃষ্ঠে ঋণাত্মক আধান ঋণাত্মক P বাই এপসাইলন 0 অতএব তড়িৎ ক্ষেত্র এই দিকে এটি E যদি আমরা ধারের ফ্রিঞ্জ প্রভাব অবহেলা করি যা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যদি আমি ফ্রিঞ্জ প্রভাব অবহেলা করি বাইরে তো E এমনিই 0 P ও 0 সুতরাং বৈদ্যুতিক সরণ D ও 0 হবে বৈদ্যুতিক সরণ এর দ্বিতীয় উদাহরণ হিসেবে আমরা একটি মেরুকৃত গোলক নিলাম যা নিয়ে আমরা আগেও কথা বলেছি যার মধ্যে সমান মেরুকরণ রয়েছে ধরা যাক Z দিক বরাবর এবং আমরা যা দেখিয়েছি তা হলো এটি সমতুল্য হল একটি গোলকের যার এইদিকে ধনাত্মক আধান ও নীচের দিকে ঋণাত্মক আধান ও সিগমা সমান P কোসাইন থিটা এবং এটি ভেতরে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে যার অভিমুখ নিচের দিকে সুতরাং যদি P নট z হয় তাহলে সিগমা থিটা হয় P নট কোসাইন থিটা এবং তড়িৎ ক্ষেত্র হয় P নট বাই 3 এপসাইলন 0 z এর সমান এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভেতরে বৈদ্যুতিক সরণ এপসাইলন 0 E যোগ P হতে চলেছে যা 2 বাই 3 P0z এই E টি একটি দ্বিমেরুর জন্য যেখানে p হল 4 পাই by 3 R কিউব R হল ব্যাসার্ধ তখন D কে বলা যায় 14 পাই p ডট r গুন r বাই r কিউব ওপরে এখানে একটি 3 আর এখানে বিয়োগ p রয়েছে সুতরাং এই বক্তৃতায় আমরা একটি নতুন পরিমাণ প্রবর্তন করেছি যার নাম বৈদ্যুতিক সরণ যা এপসাইলন 0 E যোগ P এর ডাইভারজেন্স সমান হয় বস্তুর মধ্যে যতটা আধান রয়েছে ও তার কার্ল সমান 0 হয় না তবে সম্পর্কিত হয় এবং কিছু নির্দিষ্ট উদাহরণের জন্য আমরা সরণ গণনা ও করেছি